NPTEL এর অনলাইন সার্টিফিকেট কোর্স এর তৃতীয় লেকচারের স্বাগত এটি একটি 10 ঘন্টার কোর্স আগের দুটি লেকচারে আমরা বায়োরিক্টর এর ভূমিকা দিয়েছিলাম যেখানে আমরা আলোচনা করেছিলাম তারা কি ধরনের প্রোডাক্ট তৈরি করবে এবং কি কি ধরনের বায়ো রিয়াক্টর রয়েছে তাদের পরিচালনার পদ্ধতি কি আমরা প্রধানত ব্যাচ কন্টিনিউয়াস ও সেমি ব্যাচ ও ফেড ব্যাচ বায়োরিক্টর নিয়ে আলোচনা করেছিলাম এবং এরপর আমরা আরো বিস্তারিত আলোচনা করেছিলাম প্রথমে আমরা দেখেছিলাম যে কিভাবে এগুলিকে পরিষ্কার করা যাবে কারণ সেখানে থাকা জীবদের বিনষ্ট করা দরকার পরিষ্কার করে তারপরে আমাদের প্রয়োজনীয় জীবকে প্রবেশ ঘটিয়েছিলাম যারা আমাদের প্রয়োজনীয় প্রোডাক্ট তৈরি করবে এভাবে পরিষ্কার করার জন্য তিনটি পদ্ধতি রয়েছে উষ্ণতার উপর নির্ভরশীল রাসায়নিক পাদার্থের বা তাদের বাস্পের উপর নির্ভরশীল এছাড়াও বিকিরনের উপর যেমন গামা UV রশ্মি দিয়ে তা সম্ভব এরপর আমরা তাপ দিয়ে নির্বীজকর বা স্টেরিলাইজেশন আলোচনা করেছিলাম আমরা বিস্তারিতভাবে আলোচনা করে এ সম্বন্ধে যথেষ্ট তথ্য দিয়েছিলাম যা কাজের আগে নির্বীজকরণ এর জন্য যথেষ্ট উপযোগী এগুলি হল বিশ্লেষণ করার সমস্ত ধরনের বিষয় সমূহ এটি আমাদের বুঝতে যথেষ্ট সাহায্য করেছে এবং প্রাক্টিক্যাল আস্পেক্ট দেখতে গেলে আমরা প্রয়োজনমতো পদ্ধতির সঠিক ডিজাইন করতে পারব এবার আমরা একটি বিশেষ presentation আলোচনা করব এখানে যেটা দেখানো হচ্ছে তা হলো তাপ দিয়ে নির্বীজকরণ যেখানে উচ্চ তাপ এর উপর জীবিত কোষ কিভাবে রেসপন্স করে একটি গ্রাফে y অক্ষকে ধরা হলো জীবিত কোষ এর log স্কেল এবং x অক্ষকে সময় ধরা হয়েছে এখানে সম্পর্কটি সরলরৈখিক এর সঙ্গে আমরা আলোচনা করেছিলাম যে জীবিত কোষ কমে যাওয়া উষ্ণতা বেড়ে যাওয়ার সঙ্গে সম্পর্কিত আমরা এই ধরনের রেসপন্স আলোচনা করার চেষ্টা করেছিলাম আমরা এখন এই ধরনের সমস্যার সমাধান করব আমরা যদি ধরে নেই যে ঘনত্বের কমে যাওয়া জীবিত কোষের ঘনত্বের সঙ্গে সমানুপাতিক যা একটি প্রথম অর্ডার সম্পর্ক এখানেই ঘটনা ধরে নেয়া হয় যে ব্যাচ বায়োরিক্টর এর ক্ষেত্রে এখানে ব্যালেন্স লেখা রয়েছে এখানে একটি সমীকরণ দেওয়া আছে যেখানে d d t হল মাইনাস k d গুনিতক x v এটিকে সমাধান করলে পাওয়া যাবে এখানে ln এর x v naught বাই x v যা সমাধান করলে সময় দেবে এখানে দেখাবে জীবিত কোষ এর ঘনত্ব তৈরিতে যে সময় লাগবে সেটি কমে x v হবে যা x v naught হল 2303 বাই k d log এর base 10 x v naught বাই x v তোমার নিশ্চয়ই বুঝতে পারছ এটি একটি ন্যাচারাল log এর বেস 10 সেখানে ফ্যাক্টর হল 2303 কিন্ত অন্য ভাবে এই সমীকরণটি কে ট্রান্সপোর্ট করা হলো এখানে প্রধান বিষয় এই যে এখানে প্রয়োজনীয় সময় রয়েছে যা জীবিত কোষের ক্ষেত্রে ঘনত্ত কমে নির্দিস্ট অবস্থায় x v naught এর x v হবে এর পর আমরা ডেসিমাল এর হ্রাস নিয়ে আলোচনা করব যা নির্দিস্ট সময়ে জীবিত কোষের ঘনত্ত কে 10 গুন কমিয়ে দেবে প্রতি 10 গুন কমার জন্য x v naught বাই x v যার মান 10 আমরা পাব decimal হ্রাসের সময় D যা 2303 বাই k d এই অবস্থায় সমস্যা টিকে 11 ধরব আলোচনায় বুঝতে হবে বায়োরিক্টর কে ব্যবহারের আগে নির্বিজ করতে হবে বায়ো রিএক্টরের দ্রবনে একই রকম কোষ রয়েছে যারা তাপে পতিক্রিয়া দেয় যা 70 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 5 মিনিট সময় লাগবে যার ফলে জীবিত কোষ এর ঘনত্ব প্রথম অবস্থা থেকে শতকরা 20 ভাগ কমে যাবে এটিকে decimal হ্রাসএর সময় ধরা হলে কোষের ঘনত্ব 01 শতাংশ হতে কত সময় লাগবে যখন অন্যান্য শর্ত একই থাকবে এই প্রশ্নের সমস্যা যা আগের লেকচারে দেওয়া হয়েছে তোমরা নিশ্চয়ই সমস্যার সমাধান করার চেষ্টা করেছ আমি তখন তোমাদের কথা দিয়েছিলাম যে পরবর্তী লেকচার শুরুর আগেই সমাধান করে দেব আমরা এই লেকচার শুরু করব এই সমস্যা সমাধানের মাধ্যমে আমি এখন এই সমস্যার সমাধান নিয়ে বলব সমস্যা সমাধানের জন্য উচ্চমানের দক্ষতা প্রয়োজন এটা যেন সেই ব্যাপার যখন একজন ভালো গান নাচ বা খেলতে পারে এবং অন্যান্য আরও বিষয়বস্তু তোমরা জানো এসবের জন্য দক্ষতার প্রয়োজন তোমার নিশ্চয়ই কোন কোন না কোন বিষয়ের সঙ্গে যুক্ত আছ ঠিক একইভাবে সমস্যার সমাধান এক ধরনের দক্ষতা এটি উচ্চতর দক্ষতা হিসেবে কাজ করে কিছু মানুষ স্বাভাবিকভাবেই কোন কাজে ভালো হয় যেমন কিছু মানুষের প্রকৃতিগত ক্ষমতা থাকে গান নাচ ও অন্যান্য বিষয়ে তোমাদের যদি সাধারণ ক্ষমতা প্রাথমিকভাবে থাকে তাদের সমাধান করার দরকার থাকে না তুমি এমনিতেই ভালো আমার মনে হয় তোমরা সেটাই করবে যেটা তোমরা করছো সমস্যা দেওয়া হচ্ছে সেটা সমাধান করার চেষ্টা করছো আমার অভিজ্ঞতা থেকে দেখেছি কিছু মানুষের সাধারণভাবেই সমস্যার সমাধান করার ক্ষমতা নেই এই দক্ষতা থাকা প্রয়োজন কারন এটি চাকুরী ক্ষেত্রেও কাজে লাগে যদি তোমাদের নিজস্ব ক্ষমতা না থাকে তবে তা তৈরি করা প্রয়োজন এটিকে গ্রহণ করতে হবে অভ্যাস করতে হবে এবং নির্দিষ্ট লেভেল পর্যন্ত পৌঁছতে হবে যাতে সহজে সমস্যার সমাধান করতে পারো আমি নিশ্চিত ধারাবাহিক চেষ্টার ফলেই তোমরা সমস্যার সমাধান করতে পারবে সাধারন যে সমস্ত কোর্সের সেমিস্টার রয়েছে সেখানে open ended সমস্যা সমাধান করতে হয় এটি ছাত্রদের জন্য শেখার একটি ভাল পদ্ধতি এই ধরনের ব্যবস্থা কার্যকরীভাবে সাহায্য করে না এখন আমরা closed ended সমস্যা সমাধান করার পদ্ধতি জেনে নেব তোমরা যদি নির্দিষ্ট পদ্ধতিতে জানার বা সমস্যার সমাধান করার দক্ষতা বাড়াতে চাও তোমরা একটি বই পড়তে পারো বইটির নাম হল Strategies for Creative Problem Solving যার লেখকের নাম হলো Scott Fogler এবং Steven E LeBlanc এটি একটি ভালো বই তোমরা বইটি একবার দেখতে পারো এবং যদি তোমাদের সমস্যার সমাধান করার পদ্ধতি জানতে চাও এবং আরো চেষ্টা করলে এই বিষয়ে এক্সপার্ট হতে পারো সমস্যা সমাধানের কিছু পদ্ধতি আলোচনা করব প্রথমে জিজ্ঞেস করা হয়েছিল তা হলো আমাদের কি প্রয়োজন একটি সমস্যা কি খোঁজাতে চায় এটি পরিষ্কার হলে এটি লিখে ফেলো তারপর জিজ্ঞেস করো কি দেওয়া আছে কি জানা আছে এবং যে তথ্য আছে তা কি সমস্যার সঙ্গে সম্পর্কযুক্ত লেকচারে বলা রয়েছে এগুলো পরিষ্কার হলেই আমরা প্রশ্ন করব কিভাবে আমরা প্রথম এবং দ্বিতীয় ব্যাপার কে যুক্ত করব আমরা কিভাবে সমস্যার কে জানা জিনিসের সঙ্গে মেলাবো এবং এটি করার সময় আমরা জানবো এগুলি কোন সাধারণ প্রিন্সিপাল আছে কিনা তবেই আমরা এগুলির সমাধান করতে পারব সমাধান করতে গিয়ে আমি কেবল প্রথম তিনটি সমস্যা বলব কি প্রয়োজন কি দেওয়া আছে বা জানা আছে এবং আমাদের পুরানো জানার সঙ্গে কোনো সম্পর্ক আছে কিনা এবার আমরা কিছু সমাধান করার চেষ্টা করব আমরা এটি আগেই পড়েছি এখন আমাদের পার্ট a ও পার্ট b তে ডেসিমাল এর হ্রাস এর সময় খুঁজে বার করতে হবে যেখানে জীবিত কোষ এর ঘনত্ব কমে আসল মানের শতকরা হারে 01 হয়ে যায় এ সম্বন্ধে কিছু তথ্য দেওয়া আছে এটি সমাধান করতে গেলে প্রথমেই জানতে হবে যে বায়ো রিঅ্যাক্টরের যে এককোষী জীব রয়েছেতারা তাপের দ্বারা কি রকম ভাবে প্রভাবিত হয় এখানে ধরে নেয়া হয় যে সময়ের সঙ্গে কোষের লগের সরলরৈখিক লেখচিত্র দেখাবে এরপর এই 70 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় কোষের ঘনত্ব প্রাথমিক মান থেকে ঘনত্ব শতকরা 20 তে কমে যাবে এগুলি দেখে এবার আমরা সমাধান করব প্রথম প্রশ্ন ছিলো এটি কি প্রয়োজন পার্ট a ডেসিমাল এর হ্রাস এর সময় এবার আমরা দ্বিতীয় প্রশ্নে আসবো এখানে কি জানা জিনিস রয়েছে আমরা জানি যে এটি একটি এককোষী ভাসমান অবস্থা যেটা আমরা আগে আলোচনা করেছি এবং এটাও জানি যে 70 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় এটিই 5 মিনিটে বা 300 সেকেন্ডে জীবিত কোষ গুলি শতকরা একশভাগ থেকে 20 ভাগে কমে যায় অন্যভাবে বলতে গেলে বলতে হয় এটি 5 গুণ কমে যাবে ও তাতে 300 সেকেন্ড লাগবে এটা একটি ভালো কাজ যেখানে একটি সিস্টেমের মধ্যে ঘটে চলা অবস্থাকে বোঝার চেষ্টা করছি যেটা আমাদের কোর্সের মুখ্য উদ্দেশ্য আমরা এখানে SI একক ব্যবহার করব তাই 5 মিনিট কে 300 সেকেন্ডে পরিবর্তিত করা হয়েছে আগে কিছুটা ভূমিকা দিয়ে তারপর প্রধান সমস্যার সমাধানে আসব এরপর তৃতীয় প্রধান প্রশ্ন ছিল যে আমরা কিভাবে এটাকে দেওয়া তথ্যের সঙ্গে মেলাবো তোমরা যদি একটু চিন্তা করো আমি নিশ্চিত তোমরা সহজ একটি সমাধান করতে পারবে তোমরা ভেবে দেখো আমরা ডেসিমাল হ্রাসের সময়কে কিছুক্ষণ আগে নির্ধারণ করেছি যেটি ছিল 2303 বাই k d এক্ষেত্রে আমাদের কে k d র মান প্রয়োজন আমাদের কাছে যদি k d র মান থাকে তাহলে আমরা D পাব যা হলো decimal এর হ্রাস যেটা কিনা পার্ট a এর জন্য লাগে আমরা k dকিভাবে পাব এটি করার জন্য আমরা ফিরে যাব সেই ডেরিভেসানএ যেখানে ডেসিমাল এর হ্রাস সময় বোঝানো আছে আমরা চিন্তা করতে পারি যে এই প্রসেসের মাধ্যমে আমরা পুরনো জিনিস আরেকবার ভেবে নিতে পারি এই প্রসেসের মাধ্যমে আমরা পুরনো জিনিস আরেকবার দেখতে পারি এই ভাবে আমরা জীবিত কোষ এর হ্রাস এর সময় এবং ঘনত্ব x v naught থেকে x v পাব আমরা সময় পেয়ে যাব 2303 বাই k d log to the base 10 x v নট বাই x v থেকে আমাদের কাছে তথ্য রয়েছে কত সময় লাগবে যা x v naughtবাইx v হবে যা হল 5 অন্যভাবে বলতে গেলে পাঁচগুণ কমে যাওয়ার জন্য 100 পার্সেন্ট থেকে 20 পার্সেন্ট হবে আমরা যদি এখানে ভাগ করে দেই এটি 5 হয়ে যাবে তাই আমাদের পাঁচ মিনিট বা 300 সেকেন্ড বা পাঁচগুণ কমে যাবে এ কারণে 300 সমান 2303 বাই k d log 5 to the base 10 এক্ষেত্রে 𝑘𝑑 হল একমাত্র পরিবর্তনশীল মান আমাদের কাছে 𝑘𝑑 র মান থাকে তাহলে তা দিয়ে দুদিকে গুন করতে হবে দুদিকেই 𝑘𝑑 দিয়ে গুন করলে এবং দুদিকেই 300 দিয়ে ভাগ করলে আমরা পাব 𝑘𝑑 সমান 2303 বাই 300 log 5 to the base 10 যা সমাধান করলে হবে 537 গুনিতক 10 power মাইনাস 3 সেকেন্ড inverse আমরা এই উত্তর টিকে ভেরিফাই করে নিতে পারি তোমাদের কাছে যদি উত্তর করা থাকে তাহলে ভালো না হলে একবার দেখে নেবে আমি ইচ্ছে করে উত্তর যাচাই করিনি আমি এটি পরীক্ষার জন্য প্রশ্ন তৈরি করেছি সমস্যার সমাধানের জন্য এই ধরনের অভ্যাস মূলক প্রশ্ন তোমাদের অ্যাসাইন করেছি এবং ইচ্ছে করে ভেরিফাই করিনি তোমরা যদি কোন ভুল পাও অবশ্যই তা বলবে যা তোমাদের জন্য ভালো হবে এখন আমাদের কাছে রয়েছে 𝑘𝑑 এবং আমরা ডেসিমাল হ্রাসের সময় পাবো 2303 ভাজিতক 𝑘𝑑 যা হয় 2303 ভাজিতক 567 গুণিতক 10 পাওয়ার মাইনাস 3 বা 4289 সেকেন্ড কারণ এখানে সেকেন্ড ইনভার্স রয়েছে আমরা যদি 60 দিয়ে ভাগ করি তখন আমরা পাব 72 মিনিট

এই সমস্ত শর্তাবলী উপস্থিত থাকলে এক্ষেত্রে জীবিত কোষ এর ঘনত্ব 72 মিনিটে দশ গুণ কমে যাবে এরপর আমরা পার্ট b নিয়ে আলোচনা করব আমরা আবার এই প্রশ্ন জিজ্ঞেস করবো যে আমাদের কি প্রয়োজন জীবিত কোষের ঘনত্ব প্রাথমিক মান থেকে শতকরা 01 হতে কত সময় লাগবে আমাদের কি দেওয়া বা জানা আছে এখানে রয়েছে এককোষী কোষের ভাসমান অবস্থায় আগের মতোই 70 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 300 সেকেন্ডের মধ্যে জীবিত কোষ এর ঘনত্ব শতকরা 100 থেকে 20 ভাগে কমে যায় এছাড়াও পার্ট a তে দেখেছিলাম 𝑘𝑑 এর মান decimal হ্রাসের সময় এগুলি জানা আছে এগুলোকে কিভাবে আমরা জোড়া লাগাবো এখানে কি দেওয়া আছে বা জানা আছে এখানে জীবিত কোষ এর x v naught থেকে x v জীবিত কোষ এর ঘনত্ব যখন প্রথম অবস্থার শতকরা 01 হয় এটি দ্বিতীয় b সমস্যার একটি অবস্থা আমরা জানি x v বাই x v naught হল 01পার্সেন্ট এটি আছে এবং এটিকে যদি ফ্রাকশন মানে পরিবর্তিত করা হয় তবে বাই 100 হবে এখন তোমরা জানো যে শতকরা মান সর্বদাই 100 ধরা হয় তখন ফ্যাক্সান পেতে চাইলে 100 দিয়ে ভাগ করতে হবে যা এখানে হবে 0001 বা 10 পাওয়ার মাইনাস 3 সুতরাং x v naught বাই x v এবং এটিকে উল্টে দিলে এটি হবে 1 ভাজিতক 10 পাওয়ার 3 বা 10পাওয়ার 3 এবং এই কারনেই জীবিত কোষ এর ঘনত্ব শতকরা 01 এ পৌঁছাতে এর অন্যান্য আসপেক্ট এর সঙ্গে ভাগ করতে হবে যার সমীকরণ হল 2303 ভাজিতক 537 গুনিতক 10 পাওয়ার মাইনাস 3 log to the base 10 এর 10 পাওয়ার 3 যেটিকে হিসাব করলে দাঁড়ায় 12866 সেকেন্ড বা 214 মিনিট এটাই হলো সমস্যা সমাধানের একটি পদ্ধতি আমি তোমাদের সমস্ত ধাপ গুলি আলোচনা করেছি এবং আশা রাখি যে তোমরা সমস্ত বুঝতে পেরেছ আমার মনে হয় তোমরা ক্লোজ সমস্যা সমাধান করতে পারবে আমরা এবার তৃতীয় লেকচার শেষ করব পরের লেকচারগুলো সময় পরিবর্তিত হতে পারে যেগুলি এর সবগুলো যোগ হয়ে 10 ঘণ্টা হবে এবং প্রত্যেক লেকচারের সময় বিভিন্ন হতে পারে আমরা আবার পরবর্তী লেকচার 4 এ দেখা করবো তখন দেখা হবে